অর্থাৎ কম্পিউটেশনাল কনসিদারেশন এর উপর এটি আমাদের চূড়ান্ত আলোচনা অতএব এটি আমাদের প্রথম প্রশ্ন যে আমরা সঠিক স্থানে উপনীত হব কিনা I অতএব এখানে তুমি সারফেস ইন্টিগ্রাল পদ্ধতি অনুসরণ করো যেখানে তোমায় একটি সারফেস কে খুব সূক্ষ্মভাবে বিভাজন করতে হবে বা তুমি ভলিউম কে ধরো যেখানে তুমি একটি গ্রিড কে পাবে I এবার তুমি বুঝবে কি করে যে তুমি একটা গ্রিড পেয়েছো এবং সেখানে dl কে কত সূক্ষ্ম নিতে হবে I এটি আমরা কিভাবে মূল্যায়ন করব অতএব এটা আমরা ধরে নিচ্ছি যে তোমরা এই দুটি পদ্ধতি শিখে এসেছে তাতে কোডিং করেছো এবং তার ফলাফল ও নির্ণয় করেছো I এবার তোমরা কিভাবে জানবে যে dl যেটা তোমরা অনুমান করেছ সেটা যথেষ্ট সূক্ষ্ম কিনা এবং এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ তুমি যদি dl এর মান বেশি বড় অনুমান করো তাহলে তুমি ফিল্ড টির উপযুক্ত চিত্র গঠন করতে পারছ না I অতএব তুমি ভুল উত্তরে উপনীত হবে I আবার তুমি যদি dl এর মান বেশি ছোট নাও তাহলে তুমি সঠিক উত্তর পাবে কিন্তু তাতে সময় বেশি লাগবে I তাহলে আমরা বুঝব কিভাবে যে আমরা dl এর মান সঠিক নিয়েছি এটি আমরা আমাদের সাধারন বুদ্ধি দিয়ে চিন্তা করলেই অনুমান করতে পারব I তুমি আমাদেরকে কোড টা কতক্ষণ চালিয়ে যেতে হবে যতক্ষণ না একই রকম মান আসে I এটিকে বলে নিউমেরিক্যাল কনভারজেন্স এবং এটি এর পদ্ধতি I অতএব এটি কি বলছে এটি বলে যে একটি অক্ষ আছে যার উপর dl নামক একটি অংশ আছে I এটি সেখানেই অবস্থিত যেখানে আমরা ফিল্ডের মান নির্ণয় করতে চাই I অর্থাৎ এটি এখানে স্থির দেখে বাকিটা পরিবর্তন করতে হয় I এবার বলা যাক আমি E কে প্লট করছি যেখানে ফিল্ডের মান নির্ণয় করতে চাই I ধরা যাক আমরা শুরু করছি কিছু বড় মান নিয়ে এবং ধীরে ধীরে ছোটোর দিকে যাচ্ছি I অতএব শুরুতে dl এর মান বেশি যা ধীরে ধীরে কমছে I অর্থাৎ আমরা ইনভার্স এরদিকে যাচ্ছি dl মান ধরে I তাই তুমি লক্ষ করতে পারো কিছু পরিবর্তনশীল ব্যবহার ধীরে ধীরে যা মিলিয়ে যাবে এবং স্থির হবে I অতএব এই চাঞ্চল্য পুরোপুরি সাক্ষীক কারণ আমরা এখানে কোন প্রকৃত পদার্থবিদ্যার কোন বিষয় নির্ণয় করছে না বরং কিছু মাত্রার দাঁড়া ফিল্ড কে পরিসংখ্যান করছি I অতএব আমরা এখানে কিছু সমীকরণের সমাধান করব যার কোন পদার্থে মানে নেই I অতএব তুমি মাঝেসাজে দেখতে পাবে ফিল্ড টা বাড়ছে ও কখনও কমছে I তুমি যেই অগ্রসর হবে এর সমাধানের জন্য দেখা যাবে ফিল্ড তা স্থির হয়ে যাচ্ছে I তাই এখন আমাদের কি করা উচিত হবে আমাদের দেখতে হবে যে কোন পয়েন্টে এটি স্থির হচ্ছে এবং সেটি ই সঠিক মান I অতএব তুমি যে কম্পিউটেশনাল কোড ই লেখ না কেন তোমাকে অন্তত একবার নিউমেরিক্যাল কনভারজেন্স টেস্ট করে দেখতে হবে এবং শুধুমাত্র সেই একটি ই পয়েন্টে নয় বরং বেশ কয়েকটি তে যাতে কোন ভুলের কোন সম্ভাবনা না থাকে I ফিল্ডের মান যেখানে শূন্য হয় সেখানে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের কোড সঠিক মান দিচ্ছে কি না আবার এটাও মনে হতে পারে যে উত্তরটা আমরা পেয়েছি সেটি সম্পূর্ণ ভুল কিনা I তাই বেশ কিছু পয়েন্ট কে আমাদের ধরতে হবে এবং তারপর দেখতে হবে কোথায় কনভার্জ করছে এবং সেটি হবে আমাদের dl এর মান I মানুষ এইরকম পরীক্ষা অনেক করেছে তাই এখানে কিছু নির্দিষ্ট পদ্ধতিও আছে dl এর মাল নির্ণয় করা যা λ5 থেকে λ10 র মধ্যে হবে আমাদের ক্ষেত্রে এটি হবে dl এর মান I এবার আমাদের মানটি ঠিক না ভুল সেটি বস্তুর উপর নির্ভর করে কিন্তু সাধারণত যদি বলো সঠিক বস্তু হয় তাহলে মানটি λ5 থেকে λ10 র মধ্যে হবে I Student আমাদের কাছে কি থাকবে